এটা হল Meep লেখাগুলো পড়া যাচ্ছে তো এখানে পুরোটা পড়ার দরকার নেই এটা নিয়ে কাজ করবো আর একটা ধারনা পাওয়া যাবে এই FDTDএর প্রোগ্রামের ধাপগুলো নিয়ে এবার এগোনো যাক প্রথম উদাহরণ যা নেওয়া হয়েছে তা হল waveguideএ ক্ষেত্রগুলো ধরা যাক এখানে একটা waveguide আছে আর এখান দিয়ে খুব সহজে ক্ষেত্র গুলো নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি এখানে ব্যখ্যা করতে গেলেই ক্ষেত্রগুলো পাওয়া যাবে কিন্তু এটা না করে আমরা সিমুলেশানে করে দেখবো প্রথম লাইনটা দেখা যাক একটা একটা ভাষায় লেখা হয়েছে যাকে বলে schemeযা কিছুটা অন্যরকম তাই এটার syntax এ যাচ্ছি না কিন্তু এখানে এর আকারের পরিমাপ হবে 16X8 এটাই গাণিতিক ক্ষেত্রে আকার বলে দেবে তাই x এ ১৬ একক y এ ৮ একক হবে কিন্তু z এ কিছু থাকবে না কারণ এটা দ্বিমাত্রিক সিমুলেশান এবার ঐ বস্তুটা বানিয়ে নিতে হবে কি সেই বস্তুটা এটা একটা waveguide এই ছবিতে একটা কালো পটিকে waveguide হিসেবে নেওয়া হয়েছে তাই এটা একটা আয়তঘন waveguide x অক্ষের দিকে waveguide আর y হবে আলাদা অক্ষ এভাবে এখানে waveguide তৈরি হয়েছে এটা ε এর ব্লক তাই দেওয়া আছে ε 12 প্রস্থ দেওয়া আছে ১ আর অসীম আলাদা মাত্রায় একেবারে স্বজ্ঞাত তাই এই কালো পটির প্রস্থ হবে ১ যার epsilon হবে ১২ আর এটা বৃদ্ধি পাবে অবশ্যই সবসময়ই তাই কারণ এখানে একটা গাণিতিক ক্ষেত্র উল্লেখ করা হয়েছে যা এখানে ১৬ একক সাধারণ ভাবেই আমরা ১৬ এককই নেবো এবার সবকিছুই এখানে সাধারণ ভাবে শুরুতে শূন্য মাধ্যম এবার একটা উৎস দরকার waveguideএ ক্ষেত্রকে উত্তেজিত করতে তবে কিভাবে একটা তরঙ্গ পাওয়া যাবে কি করা হয়েছে একটা ক্ষেত্র বানানো হয়েছে যা দেখতে ejωt এই রকম এখানে কিছু কম্পাঙ্ক দেওয়া আছে কিছু সাধারণ এককে ০১৫ হল কম্পাঙ্ক আর এখানে বলা আছে এখানে Ez সমবর্তন আছে আর এর জন্য কিছু কেন্দ্র দেওয়া আছে তাই কেন্দ্রটা আকারতা মনে রেখেছে যে 16 তাই 8 থেকে 8 তাই একেবারে বাদিকে Ez বিন্দুতে সমবর্তিত উৎস স্থাপন করা হবে আর কি ধরনের উৎস সন্তত তরঙ্গ এটা কোন উৎস নয় যা সময়ে শুরু হবে আর কমতে থাকবে সন্তত তরঙ্গের সাথে সাথে পরাবৈদ্যুতিক মাধ্যমটা হল এখানে এই waveguide এর কালো পটি কেন এখানে তরঙ্গ বের হয়ে আসছে না এটা স্নাতকস্তরে পড়া হয়েছিল তাই আর ক্ষেত্র বেরিয়ে আসতে পারবে না এটা সেই ঘটনাই নয় যেখানে ক্ষেত্র টা পরাবৈদ্যুতিক মাধ্যম থেকে বেরিয়ে আসতে পারবে না দেখা যাবে এটা অবশ্যই ভেতরে থাকবে এর জন্য চিন্তার কিছুই নেই যে এটা কতটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তৈরি করবে কেননা ম্যাক্সওয়েলের সমীকরণ ব্যাপারটা দেখে নেবে Student Only that ছাত্র ছাত্রীঃ একমাত্র তাই কিছু একে পথ দেখাবে আর কিছু বেরিয়ে আসবে এখানে উৎস উল্লেখ করা হয়েছে এবার কেবল সীমানা উল্লেখ করতে হবে সীমানা উল্লেখ না করলেই সিমুলেশান ভুল হবে এখানে PML এর উল্লেখ আছে এটা হল কেবলমাত্র একটা একক প্রস্থের PML সেট তাই শুরু থেকেই এটা গাণিতিক ক্ষেত্রে থাকবে এটা অনেকটা একক প্রস্থের ছবির ফ্রেমের মতো এই কারনেই উৎস বসানো হয়েছিল 7 এ 8 এ না কেননা বস্তুর মধ্যে কোন উৎস কল্পনা করা হয় নি কেবল বাইরে করা হয়েছে তাই PML থাকবে 8 থেকে 7 অবধি আর উৎস থাকবে 7এ এবার মনে করতে হবে x ও tউল্লেখ করা দরকার এখানে উদাহরণ ধরে নিতে হবে এই সমাধান সেট কে x কেও সেট করতে হবে সাধারণ ভাবে Courant চলরাশি হল প্রাথমিক চলরাশি যা আগে থেকেই স্থির করা আছে সিমুলেশানে চাইলে এটা পরিবর্তন করা যায় কিন্তু এখানে একটা সুস্থির সংখ্যা তৈরি করবে স্থির হলেই স্থির হয়ে যাবে Courant হিসেবে শেষ অবধি সিমুলেশান টা কতদুর চালাতে হবে ২০০ বার তো আরও কিছু কম্যান্ড লাগবে উত্তর পাওয়ার জন্য আর সবই তাই এই হল ২০০ সেকেন্ড সেশে সিমুলেশানের উত্তর আর ক্ষেত্রটাও এরকমই দেখতে হবে তাই সূত্রটা থাকবে এখানে আরেতা দেখে অবশ্যই পরিস্কার ভাবে একটা তরঙ্গ দেখা যাবে waveguideএ কিন্তু বেরিয়ে আসার সময় এটা কোন সমস্যা তৈরি করবে না আর এটা কোন ক্ষয়িষ্ণু বস্তুও নয় এটা কেবল ε 12 আর এখানে কোন কাল্পনিক অংশ নেই তাই এই ক্ষেত্রটা অনেক বেশি সময় ও দুরত্ব রবরাবর থাকবে কিন্তু এটা বেরিয়ে আসবে বাঁদিকে ইন্টারফেসে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটবে কারণ এখানে আছে ছাত্র ছাত্রীঃ PML PML এখানে এটা প্রায় সঠিক শোষণ করে কিন্তু স্বাভাবিক ভাবে এটা শোষিত হবে না তাই এখানে একটা বিন্দু তৈরি হবে কারণ হঠাৎ এখানে ক্ষেত্র টা শুরু হয় সিমুলেশান শুরু হবে তে আর এর পরের ধাপে থাকবে ejωt আমরা জানি ভৌতবিজ্ঞানের মতে একটা এলোমেলো গতি থাকবে এই ক্ষেত্রের তাই এখনে কিছু অধিক কম্পাঙ্কের উপাংশ থাকবে এবার ডানদিকের ক্ষেত্রের অংশটা নিয়ে কি বলা যাবে যে এটা একটু ছোট হবে মানে যেটাকে এখানে বলা হল দাগযুক্ত যা সত্যিই প্রাথমিক পর্যায় থেকে কিছুটা আড়াল হয়ে একটা ক্ষেত্র থাকবে যা সমসত্ত্ব গাঢ় লাল বর্ণের আর যেখানে কিছু জায়গায় সাদা কিছু বুটি ও আছে লালের ভেতরে এগুলকেই বলা হয়েছে সেই অধিক কম্পাঙ্কের চিহ্ন যা এই ক্ষেত্রকে এলোমেলো করে দিচ্ছে ছাত্র ছাত্রীঃ একটা ভালো প্রশ্ন যে এই লাল আর নীল টা কি লাল রঙ বোঝাচ্ছে সর্বাধিক ধনাত্মক আর নীল বোঝাচ্ছে সর্বাধিক ঋণাত্মক এটা একটা চলমান তরঙ্গের মতো এখানে তাই তরঙ্গে সর্বাধিক আর সর্বনিম্ন মাণ আসবে ছাত্র ছাত্রীঃ এটা থাকবে এটা থাকবে ছাত্র ছাত্রীঃ সাদা বোঝাবে ০ হ্যাঁ সাদা বোঝাবে ০ তাই এই লাল ও নীল রঙকে গতানুগতিক ভাবে ব্যবহার করা হয়েছে এভাবেই এটা করা হয়েছে যদি একটা সিমুলেশনে লাল আর সাদা ব্যবহার করা হয় তবে একটা হবে সর্বাধিক ধনাত্মক একটা সর্বাধিক ঋণাত্মক আর সাদা হল ০ বুটি গুলো উৎস ছাত্র ছাত্রীঃ কালো কালো অংশটা আসলে গাঢ় লাল আর গাঢ় নীল কিভাবে মানে লাল ও নীল দাগ গুলো আসলে গাঢ় লাল আর গাঢ় নীল তাই গাঢ় লাল আর গাঢ় নীল আসলে বেশ গভীর তাই এর গাঢ়ত্ব বিভিন্ন অস্তিত্ব বোঝাচ্ছে ছাত্র ছাত্রীঃ ঠিক আছে এই উদাহরণটা ব্যখ্যাগতভাবে ঠিক হলেও FDTD এর ঘাত নির্ণয় সম্ভব নয় এটা ৯০০ ঘুরে যাবে waveguideএ যেটা বিশ্লেষণ গতভাবে সমাধান করা যাবে না ভউতভাবে তবে কি পাওয়া যাবে এই ৯০০ ঘুরে যাওয়ার পর ছাত্র এটা বেরিয়ে আসবে কিছু আবার বেরিয়ে আসবেও না অনেকটা জলের পাইপের মত যদি পুরো মোচড় দেওয়া হয় কিছু জল বাইরে বেরিয়ে আসবে যা চাই তাই এখানে হ্যে যাবে এর আগেই এটা বলা হয়েছিল যে গাণিতিক ক্ষেত্রে এটা ১৬ আর দুটো ব্লক তৈরি হবে একটা এইরকম আর একটা ৯০০ ঘুরে থাকবে এটাই এখানে দেখানো হয়েছে একই বস্তুর দুটি নির্দিষ্ট ব্লকে এইভাবে আর এইভাবে এটা করা হয়েছে কিন্তু এই স্থানাঙ্ক গুলো হল বিভিন্ন PML এখন speckle ঘটনা টা বাদ দেওয়ার জন্য উৎস এলোমেলো ভাবে চালু না করে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট সন্তত উৎস ব্যাবহার করা হয়েছে তাই হঠাৎ করে t0 তে একটা উৎস চালু না করে এটা ধিরে ধিরে ২০ একক প্রস্থ বিশিষ্ট সময়ের আনুপাতিক হারে এগবে এর প্রস্থ হল ২০ একক সময় যা উৎসের turn on ও তরঙ্গ দৈর্ঘ্য উল্লেখ করবে তাই প্রযুক্তিগতভাবে Meep ব্যবহার করা হবে এই অপেক্ষক যা আবার tan hyperbolic অপেক্ষক থেকে তৈরি আর এটা একটা মুক্ত উৎস যা code দেখলেই বোঝা যাবে ছাত্র ছাত্রীঃ ঠিক আছে এখানে ২০০ সময় একক ধরে এটা চলবে আউটপুট কেমন হবে তা দেখে নেব

হ্যাঁ আমরা ক্ষেত্র দেখতে পাচ্ছি যা হল প্রতি ক্ষণিক সময়ে অ্যানিমেশন যা রেকর্ড করতে পারা যাবে দেখা যাচ্ছে যে ক্ষেত্রটি এখন চলছে এটি বেকবে এবং এটি বাঁকের নীচের অংশে আসতে শুরু করে তবে বেশিরভাগ অংশটি ইন্টারফেসে বেড়িয়ে আসছে সুতরাং এটি FDTD এর আরও একটি দুর্দান্ত দিক যদি প্রতিবার তাত্ক্ষণিক সময়ে Ez সংরক্ষণ করা হয় তবে এটি সব একসাথে রেখে জিআইএফ ফাইল তৈরি করা যায় সুতরাং ওঁরা এখানে যা দেখায় তা হল একটি জিআইএফ ফাইলে আমরা অ্যানিমেশনটি দেখতে পাব এখন যদি লিককে হ্রাস করার চেষ্টা হয় এবং তার মধ্যে না যাওয়া হয় তবে আপনি বিভিন্ন প্রাচলকে অনুকূল করা যায় তারপরে আমি চূড়ান্ত উদাহরণটি দেখাতে চাই সেটি হল রিং রেজোনেটর সকলেরই রেজনেটর শব্দটি শোনা আছে এর অর্থ এই যে এটির একটি কাঠামো যা কম্পাঙ্ক তে নির্বাচিত এটি কিছু কম্পাঙ্ক কে অনুমতি দেয় এবং এটি অন্যান্য কম্পাঙ্ক গুলিকে উপেক্ষা করে এখন ধরা যাক কিছু কম্পাঙ্ক তে কাজ করার জন্য একটি রেজোনেটর ডিজাইন করতে চাওয়া হয় তবে কীভাবে FDTD আমাদের এতে সহায়তা করবে ছাত্র ছাত্রীঃঠিক আছে সুতরাং এবার এখানে জ্যামিতি দেখা যাক এটা কী করা হয়েছে ওঁরা একটি রিং রেজনেটর ঠিক করেছে তাহলে রিং রেজনেটর কী ওয়েবগাইডটি একে একে ঠিক একটি বৃত্তে যোগদানের আগে থেকে নেওয়া সুতরাং আমরা জানি যে এটির কাছাকাছি দূরত্বের পূর্ণসংখ্য গুণগুলি হল সমর্থিত মোড সুতরাং এখানে আমরা এখানে hm এর অন্তর্নিহিততা নিশ্চিত করতে চাই তাদের একটি সবার জানা আছে যে ওয়েবেগাইড ব্যাসার্ধের প্রস্থ এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে হ্যাঁ কিছু কিন্তু 2πr nλ কিন্তু মাধ্যমে আছে λ ছাত্র ছাত্রীঃঠিক আছে এখানে একটি সিলিন্ডার তৈরি করা হয়েছে আর এখন অবজেক্টটি ঠিক করার জন্য কি করতে হবে এখন প্রশ্ন হল ভুল কম্পাঙ্ক দিয়ে এই কাঠামোকে উত্তেজিত করলে কী হবে ছাত্র ছাত্রীঃ কিছুই হবে না কিছুই হবে না ঠিক ক্ষেত্রগুলির ক্ষয় হবে না মানে এই ক্ষেত্রটির ক্ষয় হবে না আর এটি কোন অনুরণিত ঘটনা হবে না তবে একবার কিছু epsilonএর সাথে যদি একটি কাঠামো তৈরি করা হয় এবং জ্যামিতিটি কিছুটা জটিল হয়ে যায় তবে অনুরণন কম্পাঙ্ক টি কী তা জানা যাবে কীভাবে সেই অনুরণন কম্পাঙ্ক টি খুঁজে পাওয়া যাবে FDTDতে করতে পারি আমি কোনও উৎস নির্দিষ্ট করতে পারি আসল কাজটিকে মনে রেখে তবে একটা কাঠামো তরি হবে এবং কাঠামোর অনুরণন কম্পাঙ্ক টি সন্ধান করা হবে ছাত্র ছাত্রীঃ উত্তেজিত সমস্ত কম্পাঙ্কের সাথে উত্তেজিত তাই এই ভাল যে সমস্ত কম্পাঙ্ক সাদা ব্যান্ড তা প্রযুক্তিগতভাবে অসম্ভব তাই ১ নং ধাপ হল সাদা ব্যান্ড এর সাথে একে উত্তেজিত করা তাই এখানে বলা হয় যে একটি pulse কম্পাঙ্ক তৈরি হয়েছে এখানে বলা হয়েছে যে একটি pulse কেন্দ্র আছে 015 স্বাভাবিক এককে আর একটা df এবং এটা আমরা আগে আলোচনা করেছি যে এখানে একটা Gaussian উৎস ব্যবহার করা হয়েছে তাই একটা Gaussian উৎস আছে যেখানে কেন্দ্রের কম্পাঙ্ক এবং প্রস্থ উল্লেখ করা আছে ছাত্র ছাত্রীঃ হ্যাঁ এগুলি নিয়ে পদার্থবিজ্ঞানীরা কাজ করেন তারা স্থানাংক ইউনিটের একটি অদ্ভুত সংখ্যায় কাজ করেন যেখানে আলোর গতি 1 ঠিক আছে সুতরাং খুব সুন্দরভাবে সবকিছু স্বাভাবিক করা হয় ১ এ এটি ব্যবহার করতে কিছুটা সময় নেয় তবে একবার ব্যবহার করতে গেলেই এটি খুব শক্তিশালী হবে সবকিছু স্বাভাবিক আর আলোর গতি 1 তরঙ্গ দৈর্ঘ্য 1 তাই যাই হোক না কেন এটি ৩০০ সময়ের জন্য চালানো হয়েছে এখন ধরা যাক যে আমরা সিমুলেশনটি করেছি আউটপুটটি কীভাবে ব্যাখ্যা করা যাবে আউটপুট এমন ক্ষেত্র হবে যা সর্বদা থাকবে এবং অবস্থানেও ছাত্র ছাত্রীঃ না তবে আমরা প্রশস্ত ব্র্যান্ডব্যান্ডে আকর্ষিত তবে আমি আমার FDTS আউটপুটে কম্পাঙ্ক সম্পর্কিত তথ্য পাচ্ছি না যা হল কম কম্পাঙ্কের স্পেস এবং সময় অপেক্ষক হিসাবে একটি ফাংশন E তো আমার কী করতে হবে ছাত্র ছাত্রীঃ সুতরাং এটা বলা হয়েছে যে কাঠামোটি ঘুরে দেখা হবে এবং নোডগুলি কোথায় এটি খুব অপরিশোধিত একটি উপায় আছে তা খুঁজে বের করা হবে ফুরিয়ার ট্রান্সফর্মটি এখানে ডেল্টা সময় ক্ষেত্রে রয়েছে ফুরিয়ার ট্রান্সফর্মগুলি গণনা করলে পাওয়া যাবে এটি কেবলমাত্র কম্পাঙ্ক শিখরই নয় তারা কতটা তীক্ষ্ণ তাও বোঝাবে আর কতটা অনুনাদ সেটাও জানায় তাও এক স্মার্ট উপায়ে এখানে হারম ইনভার্স নামে একটি ইনবিল্ট ফাংশন রয়েছে এটি ঠিক এটি inverse Fourier transform এর মতো সুতরাং সিমুলেশনটি নিজেই বলেছে যে সূত্রগুলি এই অবস্থানে inverse Fourier transform হওয়ার পরে এটির শেষে 300 সময় ক্ষণে উদাহরণ হিসাবে সিমুলেশনটি চালানো হয় এবং কিছু কেন্দ্রের ফ্রিকোয়েন্সি যা দেওয়া ছিল তাই আবার এটা আবার কোড করা হয়েছে আর আউটপুটও এসেছে দেখা গেছে এটা করা হলেই পিক গুলো বেরিয়ে আসবে এখানে তাই তিনটে পিক থাকবে এই হল কম্পাঙ্ক আর Q হল quality factor যা থেকে বোঝা যাবে অনুরণন কতো ভালো তাই Q ও বেরোবে প্রথম মোডে Q হবে ৮০ এরপর ৩০০ আর তারপর ১৬৭৭ এই ১৬৭৭ সবচেয়ে বেশি সময়ের Q আর এখানে inverse Fourier transformএর কিছু তথ্য আছে যা আমরা জানি আর এরপর প্রত্যেক্তা কম্পাঙ্ক আলাদা আলাদা করে নিতে হবে আর বারবার সিমুলেশান করে দেখতে হবে সংকীর্ণ ব্যান্ড এ যাতে এটা কেবল ঐ মোডকেই উত্তেজিত করতে পারে অন্যগুলকে না এখানে তাই ঐ তিনটে মোড দেখানো হয়েছে এই হল প্রথম এটা দ্বিতীয় আর এটা তৃতীয় আর এখান থেকেই gif file তৈরি হয় তাই এখানে Q সর্বনিম্ন কি ছিল Qs 80316 আর 1600 এটা ছিল সর্বনিম্ন Q আর কিছু ক্ষেত্র বেরিয়ে আসবে waveguide থেকে এই অনুনাদি বস্তু হলে সেই ক্ষেত্র যেখানে Q বৃদ্ধি পাবে আর বাড়তে থাকবে এই হল সেই ক্ষেত্র যা গভীর ভাবে লক্ষ্য করতে হবে এই অনুনাদি বস্তুতে ছাত্র ছাত্রীঃ ঠিক তাই একটা কাঠামো তৈরি করা হবে আর এটা খুজে পাওয়া যাবে সাধারণ FDTD ব্যবহার করে অনুরণন মোড গুলো আর inverse Fourier transform signal processor এটা তে সেটাই দেখা হল যা বারবার করতে হবে FDTD তে কিভাবে ব্যবহার করবো আর এটা খুব ভালো একটা কাঠামো বানাবে যা যেকোনো ক্ষেত্রকে উত্তেজিত করবে ফোটন কণার জন্য ভালো উদাহরণও আছে এখানে আর এটা লিনাক্স মেশিনে চালান সহজ হবে FDTD তে এটা শেষ হবে